কোষ কালচার প্রযুক্তিতে আবার স্বাগত জানাই প্রথম ক্লাসের পরে এটা আমাদের দ্বিতীয় ক্লাস প্রথম ক্লাসে আমি তোমাদের বলেছিলাম যখন আমরা একটা কলার অংশ নিয়েছিলাম এবং তাদের বিশ্লিষ্ট করেছিলাম এবং কোষগুলিকে বাইরে উৎপাদন করেছিলাম বা এমনকি এক্ষেত্রে কলাও উৎপাদন করেছিলাম পৃথিবীর সবচেয়ে বড় প্রশ্নটি হল আমরা ইন ভিভো অবস্থা বা দেহের ভিতরে কোষের অবস্থার কতটা কাছাকাছি পৌঁছতে পেরেছি তা বুঝতে পারার জন্যই এই নিয়ে আমরা আজ শুরু করি আমরা এখন প্রথম সপ্তাহের দ্বিতীয় ক্লাসে আমরা যা জানতে চাই তা খুবই সহজ উদাহরণস্বরূপ এটা বলা হল যে এটা একটি ইন ভিভো ব্যাবস্থা এবং উদাহরণস্বরূপ আমি একটি কার্ডিয়াক কলার অংশ বের করে নিলাম এই হল হৃৎপিণ্ড এবং কার্ডিওমায়োসাইট এর একটি অংশ নেওয়া হয়েছে কার্ডিও শব্দের অর্থ হৃৎপিণ্ড মায়োসাইট এ মায়ো মানে পেশী হৃৎপেশী এবং সাইট মানে হল কোষ তোমাদের মধ্যে যাদের জীববিজ্ঞানে বিস্তৃত পড়াশোনা নেই তাদের জন্য কার্ডিওমায়োসাইট শব্দের অর্থ ভেঙে বোঝানো হল যেখানে কার্ডিও মানে হল হৃৎপিণ্ড থেকে নেওয়া এটি গ্রহন করলে এটিকে এবং এগুলিকে Refer Time 0233 কিছুটা এরকম দেখতে হয় এবং কিছু সংযোজক আছে যার নাম গ্যাপ জংশন এবং আমি এখন এর বিশদে প্রবেশ করব এখন আমি নিচ্ছি এই কলাটি কার্ডিয়াক কলা তাকে ভাঙলাম কার্ডিয়াক মায়োসাইটে এবং একটি ডিশে তাদের বৃদ্ধির সুযোগ করে দিলাম আমি যেরকম বলেছিলাম সেভাবেই বিশ্লেষণটি করেছি এবং তাদের বৃদ্ধির সুযোগ করে দিয়েছি যখন আমি তাদের দেহের বাইরে বৃদ্ধির সুযোগ করে দিই তখন আমি কি আশা করতে পারি আমি প্রথমে যা আশা করতে পারি তা হল তারা আবার কলা স্তরের সংগঠন ফিরে পাবে যখন আমি কলা স্তরের অবস্থান থেকে সংগঠনের কথা বলছি তখন গ্যাপ জংশনের মত বিশেষ সংগঠন লাভ করার কথা বলছি গ্যাপ জংশন হল ছোট নলাকার গঠন যারা জীববিদ্যা থেকে তারা এগুলির বাপারে জানো যারা জীববিদ্যা থেকে নয় তারা সহজ উদাহরণ রুপে ভাবতে পার দুটো ঘর আছে ওখানে একটি ঘর আছে এবং তার সংলগ্ন এটি একটি ঘর উদাহরণস্বরূপ এটিকে সহজ করার জন্য আমাকে আঁকতে দাও এটি একটি ঘর এবং এটি অপর ঘর এখন যদি আমি কিছু সংযোজক দিই তবে ঘর দুটি পরস্পরের সাথে ঠিক এভাবে কথা বলতে পারবে এই সংযোজকগুলিকে প্রযুক্তির ভাষায় বলে গ্যাপ জংশন এবং এগুলি প্রোটিন ছাড়া আর কিছুই নয় এগুলি হল সংযোজনকারী প্রোটিন যা কোষপর্দায় অবস্থান করে কার্ডিয়াক কোষের এই বিশেষ বৈশিষ্ট্য হল তাদের এরূপ অনেকগুলি গ্যাপ জংশনের একটি সিরিজ থাকে এবং এগুলি থাকার পিছনে একটি কারন আছে আমরা পরে আলোচনা করব এই গ্যাপ জংশনের গুরুত্ব কারন এই গঠনেই তড়িৎ উদ্দীপক বহুদিকে ছরিয়ে পড়তে পারে এবং এর নিজস্ব কিছু কার্যাবলীও আছে এবং অবশ্যই এই গ্যাপ জংশনগুলি গেট বা নন গেট প্রকৃতির হতে পারে তারা একটি মাত্র দিকেও খুলতে পারে আবার উভমুখীও হতে পারে তো এই কার্ডিয়াক কোষগুলি থেকে আমি প্রথমে আশা করতে পারি যে তারা কাছাকাছি এসে সংযুক্ত হবে এবং গ্যাপ জংশন তৈরি করবে এর পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যা হবে তা এখানে ব্যাখ্যা করা হবে আমি এই কোষগুলিকে এভাবে কাছাকাছি আসতে দেখব এভাবে এবং দেখব গ্যাপ জংশনগুলি তারা উৎপাদন বা পুনরুৎপাদন করছে কিনা এখন কার্ডিয়াকের দ্বিতীয় বিষয় হল তুমি হৃৎপিণ্ড ছুঁয়ে অনুভব করতে পার তার স্পন্দন এই স্পন্দন অর্থ হল এই যে কোষগুলি তোমার দেহের ভিতরে রয়েছে সেই কোষগুলি মূলত দুটি কাজ করছে তারা তড়িৎ ক্রিয়া উৎপন্ন করছে এবং যান্ত্রিক ক্রিয়া করছে যখন আমি যান্ত্রিক ক্রিয়ার কথা বলছি তার অর্থ হল আমি এই স্পন্দনের কথা বলছি এবং এই তড়িৎ ক্রিয়া ও এই স্পন্দন পরস্পরের সঙ্গে যুক্ত যদি তা না হয় তাহলে তারা স্বাধীন এবং তোমরা জানো যে যদি আমি এটা করি তাহলে আমি এটা করতে পারব না তারা সবাই সংযুক্ত নিজেদের মধ্যে এবং একে অপরের সঙ্গে যদি একটি তড়িৎ উদ্দীপক থাকে তাহলে সেটা যান্ত্রিক কম্পন বা স্পন্দন সৃষ্টি করবে তুমি যেটা খুশি বলতে পার এই কোষগুলির ক্ষেত্রে যদি তারা দেহের বাইরে উৎপন্ন হয় এবং তারা যদি এমন অবস্থায় থাকে যে তারা এই তড়িৎ যান্ত্রিক ঘটনার নকল করতে পারবে তখন এই কোষগুলির থেকে আমি আশা করতে পারি যে কোষগুলিও এই তড়িৎ যান্ত্রিক ক্রিয়া সম্পন্ন করতে পারবে দেহের ভিতরের মতই এগুলি একইরকম হওয়া উচিত যদি একইরকম না হয় তাহলে আমরা অনুধাবন করতে পারব যে কোন বিচ্যুতি হয়েছে এবং আমাদের সেই বিচ্যুতির পরিমাপ করতে হবে এটি কোনও খারাপ ঘটনা নয় বরং একটি ভাল ব্যাপার যা থেকে আমরা Refer time 0743 উন্নতির পথ খুঁজতে পারি এবং আমি বলব এগুলি অতি গুরুত্বপূর্ণ তাদের জন্য যারা কৃত্রিম অঙ্গ নিয়ে কাজ করার স্বপ্ন দেখেন অর্থাৎ সেই ভবিষ্যতের পৃথিবী যেখানে তাদের মত অনুযায়ী হৃৎপিণ্ডকে প্রতিস্থাপন করা সম্ভব কিন্তু আমরা বুনিয়াদি তত্ত্ব না জানলে সেই লক্ষ্যে পৌঁছতে পারব না বা মানুষ বলতে পারবে না যে আমরা কিডনি প্রতিস্থাপন করতে পারি বা অন্য কিছু প্রতিস্থাপন করতে পারি আমি বলতে চাই যে টিস্যু কালচার জগতে সর্বত্র একটি পাসওয়ার্ড আছে যা তোমরা রিজেনারেল চিকিৎসা হিসেবে জান কিন্তু তার সত্য লুকিয়ে আছে এই বুনিয়াদি তত্ত্বে বুনিয়াদি তত্ত্ব জানা না থাকলে এগুলি উদ্ভট স্বপ্ন মাত্র যাকে আমি বলব Refer Time 0828 যে কেউ বুনিয়াদি তত্ত্ব না জেনে বোকার স্বর্গে বাস করছে তো আমাদের অবশ্যই জানতে হবে তোমরা কোন লক্ষ্যে পৌঁছতে পার এবং আমি বলব বহু সময় মানুষ সেখানে পৌঁছয় Refer Time 0828সাধারণ সত্য না জেনেই যেখানে সাধারণ সত্য বিদ্যমান রয়েছে তো আমি একটি তড়িৎ যান্ত্রিক ক্রিয়া সৃষ্টি করব তো এই তড়িৎ যান্ত্রিক ক্রিয়াটি প্রথম প্রমাণ হিসেবে তোমার অণুবীক্ষণ যন্ত্রে একটি ডিশেই দেখতে পাওয়া উচিত যে এই কোষগুলি আদৌ স্পন্দিত হচ্ছে না হচ্ছেনা যার অর্থ তুমি কিছু উৎপন্ন করেছ কিন্তু তারা কার্যকরী নয় এখন যদি তারা স্পন্দিত হয় তার অর্থ হল তারা কোনও প্রকার শক্তি উৎপন্ন করছে ঠিক তো একটি যান্ত্রিক ক্রিয়া একটি শক্তি উৎপাদনের সমতুল্য এখন যখনই আমরা আমরা শক্তির কথা বলছি তখনই আমরা কিছু নিউটন মূল্যের কথা বলছি তো এটি যা হতে পারে তা হল ন্যানো নিউটন হতে পারে পিকো নিউটন এটা যা কিছু হতে পারে তো তো কি হারে কি এককে এই যান্ত্রিক ক্রিয়া হচ্ছে তার একটি পরিমাপ থাকা উচিত কারন এটিও তোমাদেরকে সাহায্য করবে তা বুঝতে যে আমার হৃদস্পন্দন ক্রিয়ার কতটা কাছাকাছি তুমি পৌঁছতে পেরেছ আমার কলার কিছুটা অংশ যা দেহের বাইরে যাচ্ছে তা একইরকম আচরণ করবে এই দুটিকে তুলনা করতে গেলে আমাকে তা বুঝতে হবে এই স্পন্দন পেশির দুটি গুরুত্বপূর্ণ প্রোটিন দ্বারা নিয়ন্ত্রিত হয় আমাকে তাদেরকে ওদের মধ্যে দেখাতে দাও তারা হল অ্যাকটিন ও মায়োসিন যাদের আমি যথাক্রমে কমলা এবং সবুজ রঙে দেখালাম এগুলি হল অ্যাকটিন ও মায়োসিন তন্তু এবং সত্য এই যে শক্তি উৎপাদনের পরিমানের ওপর নির্ভর করে মায়োসিন তন্তুর প্রকারভেদ পরিবর্তিত হয় অন্য ভাষায় বলতে গেলে আমার দেহের পেশিতে অবস্থিত মায়োসিন কঙ্কাল পেশির ক্ষেত্রে তার বল্ গতিবিদ্যা কার্ডিয়াক কোষ বা কার্ডিয়াক মায়োসিনের বল গতিবিদ্যা থেকে সম্পূর্ণ আলাদা তা শুধু যে পেশিতেই সীমাবদ্ধ তাই নয় আরও কিছু বিশেষ গঠন বা পেশি মাকু আছে তারা সম্পূর্ণ আলাদা আচরণ করে তাদের মায়োসিনের বৈশিষ্ট্যও সম্পূর্ণ আলাদা একইভাবে মায়োসিন রয়েছে তোমাদের অন্ত্রের সমস্ত অরেখ পেশিতে যা গহ্বরের ছ্রিদ্রের গঠন করে বা সমস্ত পরিপাকনালীকে গঠন করে যার মাধ্যমে তোমার গ্রহন করা খাদ্য অগ্রসর হয় Refer Time 1113 পরিপাকতন্ত্রের মধ্যে দিয়ে এই মায়োসিন ও ভিন্নতর কিন্তু মায়োসিনই এখানেও মুখ্য ভুমিকা পালন করে তবে এটি মায়োসিনেরই একটি প্রকারভেদ যা দ্রুত প্রকৃতির বা ধীর প্রকৃতির বা যেকোনো প্রকার হতে পারে তো আমি শুধু a b c ব্যবহার করছি শুধু কল্পনার স্বার্থেই আমি এভাবে ব্যবহার করছি তো এই কোষগুলি যেগুলি এখন ডিশে উৎপন্ন হচ্ছে তাদের সেই মায়োসিনই উৎপন্ন করবে যা বাস্তবে তাতে অবস্থান করে তখন শুধু একটিই সম্ভাবনা থাকে যে তারা দেহব্যাবস্থার মত একই রকম শক্তি উৎপন্ন করবে তো তোমরা বুঝতে পারছ যে যখন তোমরা কোনও ব্যাপস্থাপনার বাইরে কোনও কিছু উৎপন্ন করছ এটা কিছু একটা ধরে নাও পৃথিবীর বুকে তুমি কিছু উৎপন্ন করছ এবং সেটিকে তুমি সম্পূর্ণ ভিন্ন পরিবেশে উৎপন্ন করছ এটা যেকোনো স্থান হতে পারে যা সম্পূর্ণ আলাদা এর কাছে কোনও তথ্য নেই কেন এর কাছে এই তথ্য নেই তা কিছু সময়ের জন্য ভাব এখন যে হৃৎপিণ্ডটি এখানে রয়েছে এটি শুধু নয় হৃৎপিণ্ডতে শুধু কার্ডিও মায়োসাইটই নয় হৃৎপিণ্ডে সে সঙ্গে এন্ডোথেলিয়াল কোষ থাকে সেই সঙ্গে আরও কোষ থাকে যা ভাল্ভ রক্তবাহ সিমপ্যাথেটিক এবং প্যারা সিমপ্যাথেটিক স্নায়ু বা স্বয়ঙ্ক্রিয় স্নায়ু তৈরি করে আরও থাকে স্টেম কোষ কার্ডিয়াক ধাপ কোষ তো এসকল কার্ডিয়াক মায়োসাইট যা তোমরা বিচ্ছিন্ন করেছ তা আসছে Refer Time 1324 আমি বলতে চাই তা আসছে একাধিক সংশ্লিষ্ট কোষের সঙ্গেই তোমরা বিষয়টিকে এভাবে ভাবতে পার একটা কার্টুনের মত ভাবে তোমরা ভাবতে পার এখানে কতগুলি ঘর আছে

আমি কয়েকটা ঘর আঁকতে চেষ্টা করছি Relief Time 1342 এবং এগুলি তোমাদেরকে ব্যাপারটা বুঝতে সাহায্য করবে তোমরা দেখতে পাচ্ছ আমার আকা ঘরগুলির বিভিন্ন ধরনের রঙ এখন এটা একটা কলোনির মত যেখানে প্রতিটি বাড়ির বিভিন্ন রঙ এবং তবুও কিছু বাড়ির রঙ একই রকম তো তোমরা দেখছ লাল তোমরা দেখছ হাল্কা সবুজ তোমরা দেখছ গভীর সবুজ তোমরা দেখছ এরকম প্রুসিয়ান নীল এখন আমি যা জানতে চাই তা হল আমি শুধু এই বাড়িগুলিকে বিচ্ছিন্ন ভাবে পরীক্ষা করতে চাই এবং সেটাও ব্যাবস্থাপনার ভিতরে নয় বরং ব্যাবস্থাপনার বাইরে এখন যা আমরা পরীক্ষা করতে পারি সেটা কোনও সমস্যা নয় একজনকে সেটা মনে রাখতে হবে যে এদের এবং এদের মধ্যে সম্পর্ক রয়েছে সম্পরক রয়েছে এদের এদের এদের মধ্যে তো যখন তোমরা এই লাল বাড়িগুলোকে বিচ্ছিন্নভাবে পরীক্ষা করতে চাও যা সেখানে তোমরা যা পাবে না তা হল এই সিগন্যালগুলো তোমরা পাবে না এবং সেটা তোমাকে উপলব্ধি করতে হবে এই ভুলটি কিন্তু ভুল নয় বরং এটা একটা সুনিশ্চিত ব্যাবস্থা যা তোমরা তৈরি করছ তো তোমার পক্ষে সম্ভব হবে না সম্পূর্ণ সঠিক অবস্থায় পৌঁছতে পারবে না তা সম্ভবও নয় মানে আমি বলতে চাই যে এটা মেনেই নেওয়া হয় কারন এই বহু সম্পর্কের বাপারেই আমি জানি না যা ঘটে চলেছে কিন্তু সেটা আমাকে একটা সুযোগ দিচ্ছে যখন আমি বিচ্ছিন্ন ভাবে এই পরীক্ষা করছি উদাহরণস্বরূপ শুধু এর বাইরে একটু ভাবার চেষ্টা কর যেমন এক্ষেত্রে আমি ধরে নিচ্ছি গোলাপি বাড়িগুলো তুমি দেখছ গোলাপি বাড়িগুলো এই গোলাপি বাড়িগুলো একটা যৌগ স্বারা মনে করি x সম্পর্ক রাখে লাল বাড়িগুলোর সঙ্গে তো এই হল আমার ধারনা আমি বলি ঠিক আছে এবং আমি বলি যখন x যৌগটিকে তখন লাল বাড়িগুলি উন্নত লাল বাড়ি হয়ে যায় ধরে নিতে পার এরকম আর একটি ছাদ তৈরি হয় তো এই যদি আমার ধারনা হয় তাহলে আমি এই ধারনাকে প্রমাণ করব কি করে যে আদৌ এটি সত্যি না মিথ্যে তো আমি কি করব প্রথমে আমাকে বুঝতে হবে x যৌগটি কি এবং আমি এগুলিকে সম্পূর্ণ বিচ্ছিন্নভাবে রোপণ করব এবং তারপর x যৌগটিকে উপস্থাপন করব এবং আমি দেখতে চাইছিলাম যে x যৌগটিই নতুন ছাদ সৃষ্টির জন্য দায়ী কিনা যদি এটি করে দেখায় তার অর্থ হল এটি একটি সামাজিক অবস্থা বা যা আমি ভেবেছি তা সত্যি আর যদি তা না হয় তার অর্থ হল যা আমি ভাবছি তার থেকে এটি অনেক জটিল তোমরা দেখলে যে আমরা একটা সমস্যা উন্মুক্ত করলাম এবং এভাবেই আমাদের বুঝতে হবে কোষ কালচার টিস্যু কালচার এক্সপ্ল্যান্ট কালচার যে নামেই ডাক না কেন এগুলি হল সুনিশ্চিত ব্যাবস্থাপনা এগুলি না মানে আমি আসলে বলতে চাই একজনকে অতি সতর্ক থাকতে হবে যে কি ধরনের তথ্য আমরা এর থেকে ব্যাখ্যা করছি কারন যেই মাত্র একটা বিচ্ছিন্ন ব্যাবস্থা অবস্থান করে উদাহরণস্বরুপ এই কোষগুলির ক্ষেত্রে ঠিক উলট অবস্থার কথা ভাব কোষ গুলিকে সুযোগ দেওয়া হচ্ছে না যদি এই x বা x এর ব্যাপারে তুমি যাই বল এই x যৌগটি যা গোলাপি ঘর থেকে নির্গত হচ্ছে যা এই বিশেষ ধরনের গঠন সুনির্দিষ্ট করে তাকে দ্বিতীয় ছাদ তৈরির সুযোগ দেওয়া হচ্ছে না এখন আমি বলছি যে যদি এটা সত্যি হয় তাহলে যদি আমি এটিকে বিচ্ছিন্নভাবে উৎপন্ন করি তাহলে এর এই ছাদটি তৈরি করার ক্ষমতা থাকা উচিত দ্বিতীয় ছাদটি যদি এটি সত্যি হয় তার অর্থ এই যে x যৌগটি গুরুত্বপূর্ণ এবং তুমি বিপরীত পরীক্ষাটি করতে পার তুমি এখানে x ব্যাবহার কর তাহলে তোমার এই বৃদ্ধি দেখতে পাওয়া উচিত তো এক্ষেত্রে জল একটি অতি শক্তিশালী উপকরন হতে পারে যদি তুমি সঠিক প্রশ্ন করতে পার এবং যদি যদি তুমি সমস্ত পদ্ধতিটি ঠিক একটি উল্লেখ্য সময় 1902প্রনালীর মত করতে পার এই ধরে নিয়ে যে আমি আমার কোনও বিবেচনা ব্যাবহার করব না তবুও তুমি অবশ্যই শেষ করতে পারবে তাহলেও তুমি একই ফল পাবে যা আমি অস্বীকার করি না কিন্তু এটি একটি অস্পষ্ট ব্যাপার হবে এবং অন্য কোনও ব্যাক্তি তা আবার অনুশীলন করতে পারবে না তো একজনকে বুঝতে হবে যে কোনও একটি উপকরন ব্যাবহার করার আগে একজনের জানা উচিত যে তোমরা ইন ভিভো অবস্থার কতটা অনুরুপ বা তুমি বিষয়টিকে গুরুত্ব দেবে না এক ধরনের মানুষ আছেন যারা কোষ ব্যাবহার করেন আর একধরনের মানুষ আছেন যাদের ব্যাপারে আমরা আলোচনা করব যারা কোষকে সাধারণ বায়োরিয়াকটর হিসেবে ব্যাবহার করেন তারা কি করে থাকেন সহজ কোথায় বললে তোমরা সবাই অ্যান্টিবডির ব্যাপারে শুনেছ ঠিক আমরা অ্যান্টিবডি উৎপাদন করে অ্যান্টিবডি পেয়ে থাকি তো আমি উদাহরণস্বরূপ বলছি এই প্রকার কোষ এবং আমি এই লাল কোষের সমতুল্য হিসেবে উপস্থাপন করছি যা ওখানে আছে ধর তারা y অ্যান্টিবডিটি উৎপাদন করেছে এগুলি থেকে আমি পেতে পারি আমি বুঝতে পারি সে অবস্থা যাতে আমি তৈরি করতে পারি অ্যান্টিবডি যা z ক্রিয়ায় ব্যাবহার হবে আমি কোষকে সাধারনভাবে ব্যাবহার করতে পারি সেই অবস্থায় আমি কোষকে একটা প্রামান্য বায়োরিয়াকটর হিসেবে ব্যবহার করছি জৈবপ্রযুক্তিতে বায়োরিএক্টর কথাটি বহু মানুষের দ্বারা বহু গবেষণায় ব্যাবহার হয়েছে আমরা বাস্তবে একটি শুধু একটি উৎপাদক একক মাত্র আমরা শৈবাল কে বায়োরিয়াকটর হিসেবে ব্যাবহার করি কারন এখানে আমরা শৈবাল উৎপাদন করে তার থেকে অনেক তেল নিষ্কাষিত করা হয়েছে আমরা এই নিয়ে বেশি চিন্তা করব না আমাদের লক্ষ্য খুব পরিষ্কার আমরা এটিকে একটি উপকরন হিসেবে ব্যাবহার করছি সহজ উপকরন যা তৈরি করে কিছু xyz যৌগ যা আমরা বাণিজ্যিক চিকিৎসা ইত্যাদিতে ব্যাবহার করি গুরুত্ব এখানেই শেষ তো যতক্ষণ না তোমরা জানছ যে তোমরা কি চাইছ যতক্ষণ না তোমরা স্থির করছ যে কি প্রশ্ন করছ যখন আমি কিছু কথা বলি যখন আমি একথা বলছি এইটি চিত্রটি তোমাদের সামনে জটিল করে ফেলেছি এটাই হল বাস্তব অবস্থা তাহলে তোমাদের কালচার কতদূর এগোল একটা জিনিষ আমাকে বুঝতে হবে সাধারণ প্রশ্ন তুমি কি জানতে চাও ইন ভিটরো কালচার ব্যাবস্থাটি ইন ভিভো ব্যাবস্থাটির সঙ্গে কতটা কম বা বেশি সমতুল্য এটা একটা সাধারণ প্রশ্ন যা একজনের জানতে চাওয়া উচিত যখন তোমরা কাজ করছ কোনও জৈবচিকিৎসা সংক্রান্ত সমস্যা নিয়ে ঠিক এটা একটি অবস্থা পরেরটি হল দ্বিতীয় যেখানে প্রানীকোষ সেন্সর হিসেবে ব্যবহার করা হয় সেন্সর বলতে আমি যা বলতে চাই উদাহরণস্বরূপ তোমরা আমদের দেহের বেশিরভাগ কোষ ব্যাবহার করতে পারি যা বিভিন্ন বিষের প্রতি অনুভুতিশীল তো আমার কালচার ডিশ আছে যাতে আমি বিষ প্রয়োগ করছি আমি জানি কিভাবে তা আচরণ করে তো তার উপর নির্ভর করে আমি এটিকে একটি সাধারণ সেন্সর যন্ত্র হিসবে ব্যবহার করছি স্ক্রিনিং এর পরীক্ষার জন্য বা কোনও অবস্থায় যেখানে সত্যি আমি অনিশ্চিত যে এই বিষটি কি করতে পারে আমি এটিকে সাধারণ সেন্সর ব্যাবস্থা হিসেবেই ব্যবহার করছি তো আমার কাছে এই যৌগটি আছে ধর xyx বা যা কিছু এবং এখানে আমি একটি পরিমাপযোগ্য ফলাফল পাচ্ছি এই ফলাফলটি কি এটা হতে পারে কোনও তাড়িতিক ফলাফল হতে পারে কোনও রাসায়নিক ফলাফল বা তার মধ্যে কোনও শারীরবৃত্তীয় বৈশিষ্ট্য একইভাবে আমি প্রানীকোষ ব্যবহার করতে পারি প্রোটিনের অল্প বা অতি উৎপাদনের জন্য বা অন্য কোনও অণুর জন্য তো অন্য ভাষায় আমি কোষগুলিকে ব্যবহার করছি যেখানে আমি তাদের সঠিক অবস্থা প্রদান করছি তোমাকে অন্যদিকে কোষ কালচারের মাধ্যমে অনুসন্ধান করতে হবে আমার পছন্দমত অণু উৎপাদনের জন্য তো তুমি দেকছ যে পদ্ধতি একটাই কিন্তু একজনকে সঠিক কিছু প্রশ্ন করতে হবে বা আমি অনুসন্ধান করব আরেকটি দিক যেটি এর আগের অংশটি আমি এটিকে A ধরি আর B দিক আমি এটিকে রিজেনারেটিভ ওষুধ হিসেবে ব্যবহার করি যেখানে এটা এখন একটি অন্যতম আকর্ষণীয় বিষয় এবং স্টেম কোষ বিচ্ছিন্নকরণ এবং থেরপি যা ক্রমে কৃত্রিম অঙ্গের দিশা দেখাতে পারে একটি পদ্ধতি যা বেশিরভাগ মানুষ পদ্ধতি হিসেবে মনে করে আমার কাছে যা অনুসরণ Refer Time 2556 করে একটি বিষয় যদিনা তোমার তত্ত্বটি হল যথাযথ তুমি সক্ষম হবে না যে ক্ষমতা যে বিশেষ ক্ষমতা এর মধ্যে আছে আমার কথা বিশ্বাস কর এর মধ্যে বিরাট ক্ষমতা আছে কিন্তু তোমার জানা উচিত তুমি কি করছ সুতরাং এই হল কোর্সের উপস্থাপনার সমগ্র উদ্দেশ্য যা কিনা একটি সহজ কোর্স হিসেবে ভাবা হয় যখন তোমরা কোন ল্যাবে যাবে সেখানে গিয়ে দেখে শিখতে পার যে কিভাবে কালচারের মাধ্যমে কোষ উৎপাদন করা সম্ভব যা কিনা একটা পদ্ধতি মাত্র চল আমরা এই মানসিকতা থেকে পুরোপুরি বেরিয়ে আসি এরপর এটিকে গ্রহণ করি একটি ভিন্ন শব্দ দ্বারা ভাবতে চেষ্টা কর এটা একটি গঠন তৈরি করতে সক্ষম আমরা পরবর্তী প্রজন্মের সেন্সর তৈরি করতে পারব আমরা সবচেয়ে কমদামি সেন্সর তৈরি করতে পারব আমরা কৃত্রিম উপায়ে আমাদের নিজস্ব অ্যান্টিবডি তৈরি করতে পারব আমরা এর বাইরে ভাবতে চেষ্টা করি কারন এটি আমাদের কোষকে একটি উপকরন হিসেবে ব্যবহার করতে দেয় আমরা তাদের নিয়ন্ত্রণ করি আমরা তাদের জানাই আমরা কি করতে চাইছি আমরা তাদের জানাই আমরা DNA র কোন অংশটুকু পেতে চাই যাকে বলে ট্রান্সক্রাইব করা চল আমরা সেই পরজায়ে যাই যেখানে আমরা সত্যিই কোষ প্রজুক্তিকরণ হতে দেখতে পারি যখন এখানে একটি মাধ্যম আছেই সীমাবদ্ধতার মধ্যেই যেখানে আমরা কোষ প্রজুক্তিকরণ করতে পারি এই আশার সঙ্গেই আমরা পরবর্তী ক্লাসে এগোব আমরা এই অবস্থা গুলির ব্যাপারে আরও অল্প কিছু কথা বলব আমরা এই ছবি গুলির একটি থেকে শুরু করব যে কি কি শক্তি আছে যা তোমাদের মনে রাখতে হবে যে আমরা কোথায় আছি Refer Time 2729 কথা বলব সংশ্লেষিত ব্যাবস্থার ইন ভিভো ব্যাবস্থার যখন তোমরা ট্রানস্লেট করবে তখন যা তোমাদের জানা দরকার তা হল এর পিছনে অবস্থিত জীববিদ্যা এই সম্পূর্ণ বিষয় বিভিন্ন জৈব বৈশিষ্ট্য গুলি কি কি এবং আমি এই পুরো কোর্সে সচেষ্ট থাকব বিষয়টিকে সহজ করার যাতে এই কোর্সের যেকোনো দর্শক যেকোনো ক্ষেত্রের হোক না কেন তাদের কাছে যেন বিষয়টি বোধগম্য হয় কঠিন প্রযুক্তি ঘেঁষা শব্দের বদলে আমি সাধারণ ভাষা ব্যবহার করব প্রযুক্তি ঘেঁষা শব্দ আমি এই কোর্সে ব্যবহার করব না এবং যদি করি তাহলে তা তোমাদের জন্য লিখে দেখাব মনোযোগ সহ শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ